পেটেন্টিবিলিটি সার্চ কি পেটেন্টিবিলিটি সার্চ কি প্রচলিত ধারণার বিপরীতে পেটেন্টিবিলিটি সার্চ একটি প্রচেষ্টা এটি আবিষ্কারটি অভবিয়াস কিনা তা নির্ধারণের দিকে পরিচালিত প্রচলিত ধারণার বিপরীতে পেটেন্টিবিলিটি সার্চ একটি প্রচেষ্টা এটি আবিষ্কারটি অভবিয়াস কিনা তা নির্ধারণের দিকে পরিচালিত পেটেন্টিবিলিটি সার্চ দেখার চেষ্টা করে আবিষ্কারের সাথে কোন ইনভেন্টিভ পদক্ষেপ জড়িত কিনা পেটেন্টিবিলিটি সার্চ দেখার চেষ্টা করে আবিষ্কারের সাথে কোন ইনভেন্টিভ পদক্ষেপ জড়িত কিনা এটি আবিষ্কারের মধ্যে অভিনবত্ব আছে কিনা তা নির্ধারণ করার চেষ্টা করে না এটি আবিষ্কারের মধ্যে অভিনবত্ব আছে কিনা তা নির্ধারণ করার চেষ্টা করে না এখন এই পার্থক্যটি বোঝা ও শুরুতে প্রতিষ্ঠিত হওয়া গুরুত্বপূর্ণ এখন এই পার্থক্যটি বোঝা ও শুরুতে প্রতিষ্ঠিত হওয়া গুরুত্বপূর্ণ ভারতীয় পেটেন্ট অ্যাক্ট 13 সেকশনে একটি প্রভিশন রয়েছে যেখানে আগে প্রকাশিত বা আগে দাবি করা হয়েছে তার অন্টিসিপেশন থেকে সার্চের কথা আছে ভারতীয় পেটেন্ট অ্যাক্ট 13 সেকশনে একটি প্রভিশন রয়েছে যেখানে আগে প্রকাশিত বা আগে দাবি করা হয়েছে তার অন্টিসিপেশন থেকে সার্চের কথা আছে এখন অন্য কথায় গেলে আবেদন করার পরে ই পরীক্ষক সার্চ করে থাকে এখন অন্য কথায় গেলে আবেদন করার পরে ই পরীক্ষক সার্চ করে থাকে এই সার্চ এর উদ্দেশ্য এটি নিশ্চিত করা যে আবিষ্কারটি পেটেন্ট আবেদনের আওতায় যেমন আসে তেমন আন্টিসিপেট করা হয় নি এই সার্চ এর উদ্দেশ্য এটি নিশ্চিত করা যে আবিষ্কারটি পেটেন্ট আবেদনের আওতায় যেমন আসে তেমন আন্টিসিপেট করা হয় নি সুতরাং যখন কমন পারলেন্সে আপনি কোন সার্চের কথা বলবেন তখন কারো পক্ষে নভেলটির জন্য ফোকাস করা সহজ সুতরাং যখন কমন পারলেন্সে আপনি কোন সার্চের কথা বলবেন তখন কারো পক্ষে নভেলটির জন্য ফোকাস করা সহজ তবে ইনভেন্টিভ পদক্ষেপ আছে কিনা বা আবিষ্কারটি অভবিয়াস তা নির্ধারণের জন্য বিশ্বজুড়ে সার্চগুলি পরিচালিত হয় তবে ইনভেন্টিভ পদক্ষেপ আছে কিনা বা আবিষ্কারটি অভবিয়াস তা নির্ধারণের জন্য বিশ্বজুড়ে সার্চগুলি পরিচালিত হয় পেটেন্ট পাবার সম্ভাবনা নির্ধারণ করার জন্য একজন আবেদনকারী পেটেন্টিবিলিটি সার্চ করতে চাইতে পারেন পেটেন্ট পাবার সম্ভাবনা নির্ধারণ করার জন্য একজন আবেদনকারী পেটেন্টিবিলিটি সার্চ করতে চাইতে পারেন কারণ একবার আপনি ইনভেন্টিভ পদক্ষেপ সম্পর্কে রিজনেবলি আত্মবিশ্বাসী হয়ে গেলে পেটেন্টকে গ্রান্টেড হবার সম্ভাবনা অনেক বেশি যদি অন্য সব জিনিস ঠিকঠাক থাকে কারণ একবার আপনি ইনভেন্টিভ পদক্ষেপ সম্পর্কে রিজনেবলি আত্মবিশ্বাসী হয়ে গেলে পেটেন্টকে গ্রান্টেড হবার সম্ভাবনা অনেক বেশি যদি অন্য সব জিনিস ঠিকঠাক থাকে পেটেন্টিবিলিটি সার্চে সাধারণত অনেক ঘটনা পরপর ঘটতে থাকে যা চূড়ান্ত রূপ পায় পেটেন্টিবিলিটি সার্চে পেটেন্টিবিলিটি সার্চে সাধারণত অনেক ঘটনা পরপর ঘটতে থাকে যা চূড়ান্ত রূপ পায় পেটেন্টিবিলিটি সার্চে কনভেনশন অনুযায়ী বিশেষত আমেরিকার S এর মত উন্নত জুরিসডিকশনে পেটেন্ট অ্যাটর্নি দ্বারা পেটেন্টিবিলিটি সার্চ করা হয় না কনভেনশন অনুযায়ী বিশেষত আমেরিকার S এর মত উন্নত জুরিসডিকশনে পেটেন্ট অ্যাটর্নি দ্বারা পেটেন্টিবিলিটি সার্চ করা হয় না যিনি পেটেন্ট ড্রাফ্ট করেন তিনি সার্চ করেন না এর জন্য ভিন্ন পেশাদার দল আছে যাদের বলা হয় সার্চার যিনি পেটেন্ট ড্রাফ্ট করেন তিনি সার্চ করেন না এর জন্য ভিন্ন পেশাদার দল আছে যাদের বলা হয় সার্চার সুতরাং আমাকে একটা লিস্ট তৈরি করতে দিন যা সাধারণত পেটেন্টিবিলিটি সার্চের জন্য অনুরোধ করা হলে ঘটবে সুতরাং আমাকে একটা লিস্ট তৈরি করতে দিন যা সাধারণত পেটেন্টিবিলিটি সার্চের জন্য অনুরোধ করা হলে ঘটবে এক নম্বর সার্চার দের কাছে পেটেন্ট এটর্নি সার্চের জন্য অনুরোধ করা হয়েছে এক নম্বর সার্চার দের কাছে পেটেন্ট এটর্নি সার্চের জন্য অনুরোধ করা হয়েছে এই সার্চ অনুরোধটি এটাও ইন্ডিকেট করবে যে এতে কত সময় ও অর্থ ব্যয় করতে হবে এই সার্চ অনুরোধটি এটাও ইন্ডিকেট করবে যে এতে কত সময় ও অর্থ ব্যয় করতে হবে কারণ এটি ক্রিটিকাল কারণ এটি ক্রিটিকাল এটি আবিষ্কারকে অথবা সার্চ প্রয়োজন এমন আবিষ্কারের ডিসক্লোজারকে ডিফাইন করে এটি আবিষ্কারকে অথবা সার্চ প্রয়োজন এমন আবিষ্কারের ডিসক্লোজারকে ডিফাইন করে এটি এমন কিছু ব্রড ক্যাটাগরি এরিয়া দেয় যেখানে পেটেন্ট সার্চ করতে হবে এটি এমন কিছু ব্রড ক্যাটাগরি এরিয়া দেয় যেখানে পেটেন্ট সার্চ করতে হবে এরপরে দ্বিতীয় ধাপটি হল আসল সার্চ টা করা এরপরে দ্বিতীয় ধাপটি হল আসল সার্চ টা করা এই সার্চ সার্চার রা করবেন এই সার্চ সার্চার রা করবেন সার্চ হয়ে গেলে তৃতীয় ধাপে সার্চার দ্বারা ডেভেলপড্ তথ্যগুলি রিভিউ করা সার্চ হয়ে গেলে তৃতীয় ধাপে সার্চার দ্বারা ডেভেলপড্ তথ্যগুলি রিভিউ করা কারণ একজন সার্চার বিভিন্ন পেটেন্ট অফিসে প্রাপ্ত ফ্রি ডেটাবেস বা অনলাইন পেটেন্ট সার্চ বা গুগল প্রক্রিয়া ব্যবহার করতে পারে কারণ একজন সার্চার বিভিন্ন পেটেন্ট অফিসে প্রাপ্ত ফ্রি ডেটাবেস বা অনলাইন পেটেন্ট সার্চ বা গুগল প্রক্রিয়া ব্যবহার করতে পারে সার্চার প্রথমে সেট অফ রেফেরেন্সেস সংগ্রহ করবে সার্চার প্রথমে সেট অফ রেফেরেন্সেস সংগ্রহ করবে তৃতীয় ধাপে এই রেফারেন্সগুলি পর্যালোচনা করা হবে তৃতীয় ধাপে এই রেফারেন্সগুলি পর্যালোচনা করা হবে চতুর্থ ধাপে ক্লায়েন্টকে ফলাফল জানানো হবে যা আবিষ্কারক নিজেই হতে পারেন যদি সার্চার সরাসরি আবিষ্কারক বা পেটেন্ট অ্যাটর্নির সঙ্গে কাজ করে চতুর্থ ধাপে ক্লায়েন্টকে ফলাফল জানানো হবে যা আবিষ্কারক নিজেই হতে পারেন যদি সার্চার সরাসরি আবিষ্কারক বা পেটেন্ট অ্যাটর্নির সঙ্গে কাজ করে রিপোর্টটি কিভাবে কমিউনিকেট করা হয় তা পেটেন্ট আইনে কিছু নির্দিষ্ট প্রভাব ফেলতে পারে রিপোর্টটি কিভাবে কমিউনিকেট করা হয় তা পেটেন্ট আইনে কিছু নির্দিষ্ট প্রভাব ফেলতে পারে এই জিনিসটি ভালোভাবে বোঝা দরকার তা হল পেটেন্টিবিলিটি সন্ধান ভ্যালিডিটির সন্ধান নয় এই জিনিসটি ভালোভাবে বোঝা দরকার তা হল পেটেন্টিবিলিটি সন্ধান ভ্যালিডিটির সন্ধান নয় আপনি যখন পেটেন্টিবিলিটির সন্ধান করেন তখন এটি গ্যারান্টি বা আবিষ্কারের ভ্যালিডিটির প্রমাণ দেয় না আপনি যখন পেটেন্টিবিলিটির সন্ধান করেন তখন এটি গ্যারান্টি বা আবিষ্কারের ভ্যালিডিটির প্রমাণ দেয় না সেকশন 13এর ভাষা থেকে এখন এটি পরিষ্কার সেকশন 13এর ভাষা থেকে এখন এটি পরিষ্কার সেকশন 13 এ আছে সেকশন 13 আমাদের জানায় যে সেকশন 12 র অধীনে করা পরীক্ষা ও তদন্তগুলি যা পেটেন্ট অফিস দ্বারা করা হয় এবং এই সেকশন 13 কখনই পেটেন্টের ভ্যালিডিটির প্রমাণ করার জন্য গন্য হবে না সেকশন 13 এ আছে সেকশন 13 আমাদের জানায় যে সেকশন 12 র অধীনে করা পরীক্ষা ও তদন্তগুলি যা পেটেন্ট অফিস দ্বারা করা হয় এবং এই সেকশন 13 কখনই পেটেন্টের ভ্যালিডিটির প্রমাণ করার জন্য গন্য হবে না এটি আমাদের জানায় যে সার্চ কোন পেটেন্টের ভ্যালিডিটির প্রমাণ দেয় না এটি আমাদের জানায় যে সার্চ কোন পেটেন্টের ভ্যালিডিটির প্রমাণ দেয় না এটি আমাদের এও জানায় পেটেন্টিবিলিটি সার্চ পেটেন্টের ভ্যালিডিটি সম্পর্কে সার্চের চেয়ে অনেক আলাদা এটি আমাদের এও জানায় পেটেন্টিবিলিটি সার্চ পেটেন্টের ভ্যালিডিটি সম্পর্কে সার্চের চেয়ে অনেক আলাদা এখন সেকশন 12 ও 13 সার্চের ব্যাপারে ডিল করে ভ্যালিডিটির সাথে সম্পর্কিত বিষয়গুলি সেকশন 64 এ আছে যেখানে এমন ক্ষেত্রগুলি তালিকাভুক্ত করা হয়েছে যার ভিত্তিতে ভ্যালিডিটি সম্পর্কে প্রশ্ন উঠতে পারে এখন সেকশন 12 ও 13 সার্চের ব্যাপারে ডিল করে ভ্যালিডিটির সাথে সম্পর্কিত বিষয়গুলি সেকশন 64 এ আছে যেখানে এমন ক্ষেত্রগুলি তালিকাভুক্ত করা হয়েছে যার ভিত্তিতে ভ্যালিডিটি সম্পর্কে প্রশ্ন উঠতে পারে সুতরাং এই দুটি জিনিস সম্পূর্ণ আলাদা সুতরাং এই দুটি জিনিস সম্পূর্ণ আলাদা সুতরাং আপনার মনে রাখতে হবে যে পেটেন্টিবিলিটি সার্চ পেটেন্টের ভ্যালিডিটি সম্পর্কিত রিপোর্ট নয় সুতরাং আপনার মনে রাখতে হবে যে পেটেন্টিবিলিটি সার্চ পেটেন্টের ভ্যালিডিটি সম্পর্কিত রিপোর্ট নয় পেটেন্টের ভ্যালিডিটির জন্য অনেক গভীর বিশ্লেষণের প্রয়োজন পেটেন্টের ভ্যালিডিটির জন্য অনেক গভীর বিশ্লেষণের প্রয়োজন ভ্যালিডিটি রিপোর্ট ই বলতে পারবে আসলে পেটেন্টি ভ্যালিড কিনা কনফ্লিক্টিং কারণগুলি কি কি ভ্যালিডিটি রিপোর্ট ই বলতে পারবে আসলে পেটেন্টি ভ্যালিড কিনা কনফ্লিক্টিং কারণগুলি কি কি কেন পেটেন্ট মঞ্জুর করা হবে না সেই সম্পর্কে তার কারণ জানাবে অথবা কোন গ্রান্ডেড পেটেন্ট কেন অবৈধ হতে পারে সেটা জানাবে কেন পেটেন্ট মঞ্জুর করা হবে না সেই সম্পর্কে তার কারণ জানাবে অথবা কোন গ্রান্ডেড পেটেন্ট কেন অবৈধ হতে পারে সেটা জানাবে একটি ভ্যালিডিটি রিপোর্ট বা যাকে আমরা পেটেন্টিবিলিটি স্টাডি বলি তা কমপক্ষে তিনটি ভিন্ন পরিস্থিতিতে ব্যবহৃত হবে একটি ভ্যালিডিটি রিপোর্ট বা যাকে আমরা পেটেন্টিবিলিটি স্টাডি বলি তা কমপক্ষে তিনটি ভিন্ন পরিস্থিতিতে ব্যবহৃত হবে প্রথম ক্ষেত্রে এটি কোন পেটেন্ট লঙ্ঘনের মামলাতে বিবাদী দ্বারা জেনারেটেড হতে পারে যেখানে বিবাদী পেটেন্টকে অবৈধ করতে কাউন্টার ক্লেম উত্থাপন করতে চায় প্রথম ক্ষেত্রে এটি কোন পেটেন্ট লঙ্ঘনের মামলাতে বিবাদী দ্বারা জেনারেটেড হতে পারে যেখানে বিবাদী পেটেন্টকে অবৈধ করতে কাউন্টার ক্লেম উত্থাপন করতে চায় সুতরাং পাল্টা দাবি বা অবৈধতার রক্ষা বিবাদীর দ্বারা পেটেন্ট লঙ্ঘনের মামলাতে উত্থাপন হতে পারে সুতরাং পাল্টা দাবি বা অবৈধতার রক্ষা বিবাদীর দ্বারা পেটেন্ট লঙ্ঘনের মামলাতে উত্থাপন হতে পারে পেটেন্ট ভ্যালিড কিনা জানতে বিবাদী ভ্যালিডিটি স্টাডি শুরু করতে পারে পেটেন্ট ভ্যালিড কিনা জানতে বিবাদী ভ্যালিডিটি স্টাডি শুরু করতে পারে দ্বিতীয় উদাহরণটি হতে পারে যেখানে পেটেন্টি ভ্যালিডিটি স্টাডির জন্য জিজ্ঞাসা করতে পারেন এটা এনসিওর করার জন্য যে তার পেটেন্ট লঙ্ঘনের মামলাতে সারভাইভ করার ভালো সম্ভাবনা রয়েছে যেখানে অবৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে দ্বিতীয় উদাহরণটি হতে পারে যেখানে পেটেন্টি ভ্যালিডিটি স্টাডির জন্য জিজ্ঞাসা করতে পারেন এটা এনসিওর করার জন্য যে তার পেটেন্ট লঙ্ঘনের মামলাতে সারভাইভ করার ভালো সম্ভাবনা রয়েছে যেখানে অবৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে তৃতীয় ক্ষেত্র যেখানে ভ্যালিডিটি স্টাডি প্রাসঙ্গিক হবে তা হল লাইসেন্সদাতা বা পেটেন্ট কেনার চেষ্টা করছেন এমন ব্যক্তির পক্ষে পেটেন্টের মূল্য কত হবে তা বোঝা তৃতীয় ক্ষেত্র যেখানে ভ্যালিডিটি স্টাডি প্রাসঙ্গিক হবে তা হল লাইসেন্সদাতা বা পেটেন্ট কেনার চেষ্টা করছেন এমন ব্যক্তির পক্ষে পেটেন্টের মূল্য কত হবে তা বোঝা সুতরাং এটির সমতুল্য কিছু বা পেটেন্টের মূল্য বোঝার জন্য এটি একটি পরিমাপ হতে পারে সুতরাং এটির সমতুল্য কিছু বা পেটেন্টের মূল্য বোঝার জন্য এটি একটি পরিমাপ হতে পারে